নমস্কার শেষ বক্তব্যে আমরা সিরিজ RLC সার্কিটের স্টেপ রেসপন্স সম্পর্কে আলোচনা করছিলাম এই বক্তব্যে আমরা সিরিজ RLC সার্কিট নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং যখন RLC সমান্তরালভাবে সংযুক্ত থাকে এবং তখন আপনি সেই সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সরবরাহ করেন তখন আমরা শর্তটিও দেখতে পাব সুতরাং আমরা শেষ বক্তব্যে যা আলোচনা করছিলাম তা পুনরায় মনে করি শেষ বক্তব্যে আমরা সিরিজ RLC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা আলোচনা করেছি যে t 0 সময়ে যখন স্যুইচটি বন্ধ থাকে তখন নির্দিষ্ট সার্কিটের সমীকরণটি হবে যেখানে Vs হল ভোল্টেজ উত্স এটাকে সাজালে আমরা পাবো একটা দ্বিতীয় ক্রমের ডিফারেনশিয়াল সমীকরণ

এবং তারপরে আমরা আলোচনা করব যে সিরিজ RLC সার্কিটের মেশ বিশ্লেষণের ভিত্তিতে আমরা যে সমীকরণটি পেয়েছি তার সমাধানের 2 টি উপাদান রয়েছে যার 1টি হল প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং অন্যটি বলপূর্বক প্রতিক্রিয়া এবং আমরা দেখেছি যে মোট প্রতিক্রিয়া হল শক্তি প্রতিক্রিয়ার পাশাপাশি প্রাকৃতিক প্রতিক্রিয়ার যোগফল প্রাকৃতিক প্রতিক্রিয়া পেতে আমরা Vs 0 এ স্থির করেছিলাম এবং আমরা 3 টি শর্ত খুঁজে পেয়েছিলাম যেমন ওভারড্যাম্পড ক্রিটিকালি ড্যাম্পড এবং আন্ডারড্যাম্পড এবং আমরা এই 3 টি শর্তের অধীনে 3 টি ভোল্টেজের মান পেয়েছি এবং তারপরে আমরা আলোচনা করেছি যে ফোর্স রেসপন্সটি ক্যাপাসিটর এ স্টেডি স্টেট মান ব্যতীত কিছুই নয় যা ভোল্টেজ Vs ছাড়া আর কিছুই নয় এবং শেষ পর্যন্ত আমরা 3 টি শর্ত পেয়েছি যা ওভারড্যাম্পড ক্রিটিকালি ড্যাম্পড এবং আন্ডারড্যাম্পড আমরা শেষ বক্তব্যে আলোচনা করেছি যে আমরা 2 টি অজ্ঞাত মান হিসাবে এই 3 টে সমীকরণ পেয়েছিলাম এগুলি হল A1 এবং A2 যেখানে এগুলোর মান প্রাথমিক ভোল্টেজের মত প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার সাহায্যে খুঁজে বের করতে পারি বা ক্যাপাসিটর এ ভোল্টেজ ইন্ডাক্টরগুলির মধ্যে প্রাথমিক এবং চূড়ান্ত তড়িৎ প্রবাহের মান তাহলে আমরা কী করব আমরা উদাহরণের সাহায্যে সত্যটি বোঝার চেষ্টা করব আমরা এই উদাহরণটা নেব এই উদাহরণে t 0 সময়ে সুইচ খোলা থাকে এবং চিত্রটিতে রোধ R 5 ওহম দেওয়া আছে তাই সুইচটি প্রথমে বন্ধ হয়ে যায় এবং যখন এটি সার্কিটটি খোলা হয় তখন সিরিজ RLC সার্কিটে রূপান্তরিত হয় সুতরাং আসুন আমরা যেকোন সময় t এ তড়িৎ প্রবাহ i এবং ভোল্টেজের মান খুঁজে বের করার চেষ্টা করি এই স্যুইচটি প্রাথমিকভাবে t 0 সময় এর জন্য বন্ধ থাকে এই নির্দিষ্ট চিত্রটি থেকে বোঝা যায় এখানে কি হবে এই নির্দিষ্ট সার্কিটটি শর্ট সার্কিট হিসাবে বিকশিত কারণ এটি স্যুইচ করা হয় খুব দীর্ঘ সময়ের জন্য সংযুক্ত থাকার জন্য এবং ক্যাপাসিটারটি ওপেন সার্কিট হবে কারণ এটি নির্দিষ্ট মানে চার্জ করা হবে এবং এটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করবে সুতরাং সার্কিটের মধ্যে কেবল এই 2 টি রোধ আছে সুতরাং এই 2 টি রোধের উপর ভিত্তি করে আমরা সন্ধান করতে পারি যে t 0 সময়ে ক্যাপাসিটরের ভোল্টেজের মান এবং ইন্ডাক্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কী হবে সুতরাং এখান থেকেই আমাদের শুরু করতে হবে 5 ওহম উল্লেখ করা আছে এখন t 0 সময়ে সুইচ বন্ধ হয় প্রথমে ইন্ডাক্টারগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করার চেষ্টা করি আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে কেবলমাত্র এই 2 টি রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে রয়েছে এবং ইন্ডাক্টারগুলির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ছাড়া আর কিছুই নয় সুতরাং পাওয়া যাবে 24 ভোল্ট যা হল ভোল্টেজ উত্স এবং R এর মান 5 ওহম 1 ওহম রোধের মান 5 ওহম রোধের সাথে সিরিজে যুক্ত করা হলে সার্কিটের মোট রোধ 6 ওহম এবং যা 24 ভোল্ট উৎসে যোগ করা হয়েছে প্রাথমিক সময়ে অর্থাৎ t 0 সময়ে তড়িৎ প্রবাহ হয় 4 এমপিয়ার এখন ক্যাপাসিটার এ প্রাথমিক ভোল্টেজটি 1 ওহম রোধকের ভোল্টেজের সমান হবে সুতরাং আপনি চিত্রটি থেকে দেখতে পারেন আমাদের 1 ওহম রোধকের ভোল্টেজের মান খুঁজে বের করতে হবে যেহেতু আমরা জানি যে সার্কিটটিতে তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার যা আমরা কেবল গণনা করেছি সুতরাং ক্যাপাসিটার এ ভোল্টেজ হবে 1 ওহম আর 4 এমপিয়ার এর গুনফল তাই আমরা ক্যাপাসিটর এ প্রাথমিক ভোল্টেজ পাই 4 ভোল্ট এখন t0 সময়ে স্যুইচ খোলা থাকে তার মানে 1 ওহম রোধক এখন সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সুতরাং t 0 সময়ে স্যুইচ করা হলে এই বিশেষ রেজিস্টারটি সার্কিট থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এখন সার্কিটটিতে কেবল 5 ওহম রোধ R 1 হেনরি ইন্ডাক্টর এবং 05 ফ্যারাড ক্যাপাসিটার থাকবে সুতরাং সিরিজ RLC সার্কিটের টিপিক্যাল কেসটি দেখা যাচ্ছে এখন এই ক্ষেত্রে আমাদের প্রথমে চারিত্রিক বীজগুলি বের করতে হবে কারণ এটি সিরিজ RLC সার্কিট যা আমরা আগেই আলোচনা করেছি সুতরাং α R 2L থেকে α এর মান বের করলে আমরা পাই 25 ω0 1 এবং এর মান হল 2 এখন দেখা যাচ্ছে যে α ω0 যার অর্থ হল এখানে ওভারড্যাম্পড অবস্থা আছে সুতরাং এই ক্ষেত্রে ওভারড্যাম্পড হওয়ার অর্থ চারিত্রিক বীজগুলির মান 1 এবং 4 হবে যা পাওয়া যাবে সূত্র থেকে

যেহেতু এটি একটি ওভারড্যাম্পড প্রাকৃতিক প্রতিক্রিয়া তাই যে কোনও সময় t তে ক্যাপাসিটর এ ভোল্টেজের মান হবে এখন v f হল বলপূর্বক বা স্টেডি স্টেট প্রতিক্রিয়া সুতরাং চিত্রটি থেকে দেখা যাচ্ছে যে এটা হল পরিবর্তিত সার্কিট যখন স্যুইচটি খোলা থাকে তাই চূড়ান্ত মান Vs বনাম v f যেখানে তড়িৎ প্রবাহ 0 হবে Vs হল ভোল্টেজ যা দিয়ে ক্যাপাসিটরটি চার্জ করা হয় সুতরাং স্টেডি স্টেট অবস্থায় v f এর মান 24 ভোল্ট হবে তাই এখন আমরা লিখতে পারি v 24 Ae−t A e−4t এখন পরবর্তী কাজটি হল A1 এবং A2 এর মান বের করা এখন প্রাথমিক অবস্থার t 0 সময়ে ভোল্টেজ v আমরা জানি যে ভোল্টেজের মান ছিল 4 ভোল্ট যা আমরা গণনা করেছিলাম t 0 বসালে এই সমীকরণ থেকে পাই v 4 24 A1 A2 −20 A1 A2 সুতরাং আমরা এটা t 0 সময়ে ক্যাপাসিটর এর ভোল্টেজ থেকে পাই আমরা জানি যে ইন্ডাক্টরের মধ্যে তড়িৎ প্রবাহটি হঠাৎ করে পরিবর্তন করতে পারে না এবং t 0 সময়ে একই তড়িৎ প্রবাহিত হয় সুইচ খোলার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের হঠাৎ পরিবর্তন করতে পারে না কারণ এটি সিরিজ সার্কিট সুতরাং t 0 সময়ে তড়িৎ প্রবাহ যা ইন্ডাক্টার এর মধ্যে প্রবাহিত হয় তা আবার ক্যাপাসিটারের মধ্য দিয়েও প্রবাহিত হয় তাই আমরা বলতে পারি যা আমরা আগে গণনা করেছি সুতরাং t 0 সময়ে 16 সুতরাং এটি এই সমীকরণ থেকে গণনা করা যেতে পারে এখন t 0 সময়ে এর মান ব্যবহারের আগে v কে ডেরিভেটিভ করতে হবে সুতরাং আমরা t সময়ে v এর মান জানি এখন আমরা ডেরিভেটিভ বের করবো ডেরিভেটিভ করলে পাওয়া যাবে

এখন t 0 বসালে আমরা অন্য একটি সমীকরণ পাবো সুতরাং এখন এখানে A1 ও A2 এর 2 টি সমীকরণ রয়েছে প্রথমটা এখান থেকে এবং দ্বিতীয়টি এখান থেকে পাওয়া যাবে সুতরাং আপনি এই 2 সমীকরণটি ব্যবহার করে A1 ও A2 এর মান বের করতে পারেন সুতরাং যখন A1 ও A2 এর মান পাবেন তখন আপনি ভোল্টেজের মানটি যে কোনও সময় t তে রাখতে পারবেন এবং সমীকরণে প্রদর্শিত হিসাবে আপনি যে কোনও সময় ভোল্টেজের জন্য এক্সপ্রেশন পাবেন এখন যেহেতু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার ধারাবাহিকভাবে ইনডাক্টর কারেন্টটি ক্যাপাসিটার কারেন্টের সমান তাই আমরা কী বলতে পারি আমরা ইনডাক্টর কারেন্ট বলতে পারি C dv dt হিসাবে সুতরাং আপনি যখন এটির পার্থক্য করেন এবং সি দ্বারা গুণ করেন যে ক্যাপাসিটর C যে কোনও সময় তড়িৎ প্রবাহ i এর মানও পাবেন এখন আপনি যদি টি এর মান 0 হিসাবে রাখেন তবে আপনি একই এক্সপ্রেশান পাবেন যা তড়িৎ প্রবাহ i এর জন্য যে কোনও সময় t 0 এ আমাদের প্রত্যাশিত ফলাফল ছিল সুতরাং এইভাবে আপনি প্রাথমিক মানগুলির সাহায্যে ইন্ডাক্টর কারেন্ট এবং ক্যাপাসিটর ভোল্টেজের সাহায্যে অজানা ধ্রুবক A1 এবং A2 এর মান গণনা করতে পারেন এখন দ্বিতীয় ক্ষেত্রে যাওয়া যাক যা সমান্তরাল RLC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া এখন এই ক্ষেত্রে ধরা যাক সমান্তরাল RLC সার্কিটটি এখানে দেখানো হয়েছে আমরা কী করছি আমরা প্রথমে t 0 তে স্যুইচটি খুলছি যাতে আমরা সমান্তরাল RLC সার্কিট পেতে পারি t0 সময়ে তড়িৎ প্রবাহ উত্স শর্ট সার্কিট হবে তাই যখন সুইচ খোলা হবে তখন এটি সমান্তরাল RLC সার্কিটে রূপান্তরিত হবে এখন t 0 সময়ে শীর্ষ নোডে কেসিএল প্রয়োগ করলে কী হবে কারেন্ট I এর মান 3 টি সার্কিট উপাদানগুলিতে বিভক্ত হবে যেটি R L এবং C তাই রেজিস্ট্যান্স R এর মাধ্যমে প্রবাহিত কারেন্টের মান কী হবে R এর মাধ্যমে V V ক্যাপাসিটার ভোল্টেজ যা কোনও সময় t ০ছাড়া আর কিছুই নয় প্রারম্ভিক তড়িৎ প্রবাহ ধরে নিই যে এটিই যেটি যে কোনও সময় ইনডাক্টরের মাধ্যমে প্রবাহিত হচ্ছে প্লাস ক্যাপাসিটার তড়িৎ প্রবাহ ক্যাপাসিটার তড়িৎ প্রবাহকে C dv dt হিসাবে পাওয়া যেতে পারে এবং এই 3 প্রবাহের যোগফলের মান উত্স তড়িৎ প্রবাহের সমান হবে এখন আমরা জানি যে vL didt আমরা এই সমীকরণে v এর মান বসিয়ে পাবো সমান্তরাল সার্কিট থেকে আমরা এই পাই এখন বলপূর্বক প্রতিক্রিয়া হল স্থির অবস্থা বা i এর চূড়ান্ত মান সুতরাং আপনি যদি সার্কিটটি দেখতে পান যখন স্যুইচটি খুব দীর্ঘ সময়ের জন্য খোলা থাকে তবে এই ইন্ডাক্টারটি ভাল শর্ট সার্কিট হতে পারে সুতরাং পুরোতড়িৎ প্রবাহটিই ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত হবে এবং আপনি বলতে পারেন যে ইন্ডাক্টারটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের চূড়ান্ত মানটি একইতড়িৎ প্রবাহ উত্স হিসাবে বলা যায় সুতরাং আপনি if এর স্থানে Is এর মান যোগ করবেন তবে এটিই বলপূর্বক প্রতিক্রিয়া সুতরাং তড়িৎ প্রবাহের মোট মান কিছুই পাবো না ওভারড্যাম্পিংয়ের ক্ষেত্রে সার্কিটের প্রাকৃতিক প্রতিক্রিয়া ছাড়াও আবার উত্সটি উপলব্ধ না হলে সার্কিটের সমালোচনামূলক ক্রিটিকালি ড্যাম্প এবং আন্ডারড্যাম্পডের ক্ষেত্রে আমরা পাই প্রাকৃতিক আন্ডারড্যাম্পড সার্কিটের প্রতিক্রিয়া সুতরাং এই 3 টে শর্ত ড্যাম্পিং এর ভিত্তিতে পাওয়া যায় এক্ষেত্রে সহগ এবং সার্কিটের প্রাকৃতিক ফ্রিকোয়েন্সি আছেα এবং ω0 তাই বিভিন্ন শর্তের অধীনে তড়িৎ প্রবাহের এই 3 টে মান পাওয়া যায় ওভারড্যাম্প এর ক্ষেত্রে α ω0 ক্রিটিকালি ড্যাম্প এর ক্ষেত্রে α ω0 এবং আন্ডারড্যাম্প এর ক্ষেত্রে α ω0 সুতরাং এখনকার তড়িৎ প্রবাহ সমীকরণগুলির এই সেটটিতে আপনি জানেন যে A1 এবং A2 2 টি ব্যপার অজানা এগুলো কীভাবে খুঁজে পাওয়া যাবে আমরা আবার A1 এবং A2 এর মান বের করার জন্য ক্যাপাসিটর এ ভোল্টেজ আর ইন্ডাক্টার এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ প্রাথমিক মানগুলি ব্যবহার করতে হবে এখন আমরা কীভাবে করব একটি উদাহরণ নেওয়া যাক যেখানে ব্যাপারগুলি আরও স্পষ্ট হয় এখানে সার্কিটটি তে দেখা যায় 4 এমপিয়ার তড়িৎ প্রবাহ উত্সটির সাথে ইন্ডাক্টারটি সংযুক্ত রয়েছে তাই t0 সময়ে যখন স্যুইচটি খোলা হয় তখন কারেন্টটি কেবল ইন্ডাক্টার দিয়ে প্রবাহিত হয় সুতরাং বলা যেতে পারে যে t0 সময়ে সার্কিটটিকে 2 ভাগে বিভক্ত করা যায় একটি অংশ যেখানে তড়িৎ প্রবাহ উত্স আছে আর দ্বিতীয় অংশটিতে ভোল্টেজ উত্স ছিল তাই t0 সময়ে যখন স্যুইচটি চালু হয় তখন তড়িৎ প্রবাহ 20 হেনরি ইন্ডাক্টার দিয়ে প্রবাহিত হবে এর অর্থ কেবলমাত্র t0 সময়ে তড়িৎ প্রবাহ হবে 4 এম্পিয়ার এটি সার্কিট থেকে সহজেই পাওয়া যাবে এখন দেখা যাবে যে 30 u ভোল্টেজটি সার্কিটের দ্বিতীয় অংশটিতে সংযুক্ত তবে এর অর্থ কি এর অর্থ হচ্ছে t0 সময়ে ভোল্টেজের মান 30 ভোল্ট t0 সময়ে এই মানটি 0 ভোল্ট হয়ে যায় অর্থাৎ যখন স্যুইচটি বন্ধ হয়ে যায় তখন এই ভোল্টেজ উত্স টি শর্ট সার্কিট হয়ে যায় সুতরাং এটি মনে রাখতে হবে কারণ এখানে ইউনিটটি হল স্টেপ ফাংশন u−t এর অর্থ হল ইউনিট স্টেপ ফাংশনের মান t0 ও t0 সময়ে এরকম হবে কিন্তু t0 সময়ে এটা 0 হয় সুতরাং এই 2 টি শর্ত দিয়ে আমরা সার্কিটটি সমাধান করার দিকে এগতে পারবো t0 সময়ে এই স্যুইচটি খোলা সুতরাং আমরা দেখতে পেলাম যে প্রাথমিক প্রবাহ ইন্ডাক্টরের মধ্যে প্রবাহিত হয় তা হল 4 এমপিয়ার এখন u−t 30 যখন সময় t0 ও t0 সুতরাং ভোল্টেজ উত্সটি শুধুমাত্র সার্কিটে প্রয়োগ করা হয় যখন সময় t0 হয় তবে t0 সময়ে যার অর্থ স্যুইচ বন্ধ হওয়ার ঠিক আগে ক্যাপাসিটারটি একটি মুক্ত সার্কিটের মত কাজ করে এবং এর ভোল্টেজ এর সাথে সমান্তরালে সংযুক্ত 20 ওহম রোধকের ভোল্টেজের সমান হয় সুতরাং সার্কিটের এই অংশটি দেখলে বোঝা যায় এখানে ভোল্টেজ আছে কারণ স্যুইচটি খুব দীর্ঘ সময়ের জন্য খোলা থাকে আর এখানে ক্যাপাসিটরটি একটি ওপেন সার্কিট হিসাবে কাজ করে তাই ক্যাপাসিটরের ভোল্টেজটি 20 ওহম রোধের ভোল্টেজের সমান হবে এখন t0 সময়ে ভোল্টেজ উত্সের মান 30 ভোল্ট এবং এই 2 টি সিরিজে আছে কারণ তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং 20 ওহম রোধকের এ ভোল্টেজের মান হবে ক্যাপাসিটরের ভোল্টেজের সমান যা এর সাথে সমান্তরালে আছে কেবল ভোল্টেজ বিভাজন ব্যবহার করা যায় এবং জানা যাবে যে এই ভোল্টেজটির মান t0 সময়ে 15 ভোল্ট হবে স্যুইচটি বন্ধ হয়ে গেলে ক্যাপাসিটর এ এটি প্রাথমিক ভোল্টেজ সুতরাং দুটি প্রাথমিক শর্ত পেয়েছি যা হল t 0 সময়ে ইন্ডাক্টরের মধ্যে তড়িৎ প্রবাহ এবং ক্যাপাসিটরের এর ভোল্টেজ এখন t 0 সময়ে কি হবে এখন স্যুইচটি বন্ধ হয়ে গেছে এবং তড়িৎ প্রবাহ উত্সের সাথে সমান্তরাল RLC সার্কিট রয়েছে এখন ভোল্টেজ উত্স বন্ধ রয়েছে কারণ t0 সময়ে জন্য এটি 0 হবে এর অর্থ এটি শর্ট সার্কিট হবে সুতরাং এখন 20 ওহম এবং এই 20 ওহম উভয়ই সমান্তরাল সমবায়ে থাকবে তাই আমরা বলতে পারি যে কার্যকর R এর মান 10 ওহম হবে কারণ 20 ওহম এবং 20 ওহম এখন সমান্তরালে রয়েছে এটি শর্ট সার্কিট হবে সুতরাং এখন আমাদের সমান্তরাল RLC সার্কিটের কেস আছে সুতরাং আমাদের কাছে ইন্ডাক্টার রয়েছে আমাদের ক্যাপাসিটার রয়েছে এবং আমাদের 10 ওহমের আরও একটি তুল্য রোধ থাকবে যা আবার সমান্তরালে রয়েছে তবে এখন আমরা কী করতে পারি সমান্তরাল RLC সার্কিটের ক্ষেত্রে আমরা যে সমীকরণ পেয়েছি সেগুলি আমরা প্রয়োগ করতে পারি তাই চারিত্রিক বীজগুলি আমরা কেবলমাত্র পূর্বে গণনা করা মানগুলির সাহায্যে নির্ধারণ করতে পারি সুতরাং α 1 2RC ব্যতীত আর কিছুই নয় সুতরাং R এবং C এর মান বসিয়ে অর্থাৎ R 10 C 8 milli farad তাই এটি 8 X 103 হয়ে যায় এবং আমরা পাই α 625 একইভাবে এবং 25 পাওয়া যায় α ω0 এ ওভারড্যাম্প সার্কিট এর ক্ষেত্রে আমরা বলতে পারি চারিত্রিক বীজ হবে কারেন্টের মান লেখা যেতে পারে i যা বলপূর্বক প্রতিক্রিয়া if ছাড়া কিছুই নয় if এর মান Is এটি যা আমরা কেবল সমান্তরাল RLCর ক্ষেত্রে গণনা করেছি সাথে প্রাকৃতিক প্রতিক্রিয়া এখানে Is 4 এটি আমরা যা দেখতে পাই চিত্রটি থেকে যখন সার্কিটটিতে খুব দীর্ঘ সময়ের জন্য স্যুইচটি বন্ধ থাকে ক্যাপাসিটারটি একটি মুক্ত সার্কিট হিসাবে কাজ করবে এবং পুরো তড়িৎ প্রবাহ 20 হেনরি ইন্ডাক্টরের মাধ্যমে প্রবাহিত হবে সুতরাং এর অর্থ হল সার্কিটের তড়িৎ প্রবাহ হবে 4 অ্যাম্পিয়ার এখন যদি উপরের সমীকরণে t 0 বসিয়ে 4 পাওয়া যাবে এক্ষেত্রে পাওয়া যায় A2 − A1 এখন উপরের সমীকরণের ডেরিভেটিভ এর মান t 0 তে পাওয়া যায় dt এটা জানা আছে যে ক্যাপাসিটরের ভোল্টেজটি হঠাৎ করে পরিবর্তন করতে পারে না সুতরাং এটি 15 ভোল্ট হিসাবে থাকবে এবং যেহেতু ক্যাপাসিটার ইন্ডাক্টরের সাথে সমান্তরাল হয় একই বিভব ইন্ডাক্টর এ প্রয়োগ করা হবে সুতরাং ইন্ডাক্টার এর ভোল্টেজ এ লেখা যায় এখন এই সমীকরণে মানটি বসালে A2 এর মান পাওয়া যাবে t 0 সময়ে এক্সপ্রেশানটি গণনা করে তা ব্যবহার করে A1 এবং এর মধ্যে সমীকরণ A1 ও A2 এর সম্পর্কটি বের করছিলাম t 0 সময়ে i এর মান 4 এমপিয়ার হয় এখন আমরা 2 টি সমীকরণ পেয়েছি এবং তা সমাধান করেছি আমরা A2 এর মান পেতে পারি এবং একইভাবে আমরা A1 এর মানও পেতে পারি সুতরাং এখন আমাদের কাছে A1 এবং A2 রয়েছে যেখানে আমরা সহজভাবে বলতে পারি তড়িৎ প্রবাহ i এর মান 4 ছাড়া আর কিছুই নয় এক্সপ্রেশন ও উপাদানগুলির মান জানা থাকলে এই নির্দিষ্ট সমীকরণটি পাওয়া যাবে সুতরাং এটি t এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের চূড়ান্ত এক্সপ্রেশান সুতরাং সমান্তরাল RLC সার্কিট থাকলে এটি দিয়ে A1 এবং A2 এর মান গণনা করা যায় সুতরাং এবার এই বক্তব্য শেষ করতে পারি সুতরাং এই বক্তব্যে আমরা সিরিজ RLC সার্কিটের পাশাপাশি সমান্তরাল RLC সার্কিটের স্টেপ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছি এবং এখন আমরা এই প্রথম ক্রম দ্বিতীয় ক্রম সমীকরণ আরও সহজ বিন্যাসে সমাধানের কথা ভেবেছি কারণ এই ধরণের সমীকরণগুলি না জানা অবধি আমরা যে আলোচনা করেছি সেগুলি ডিফারেনশিয়াল সমীকরণের উপর ভিত্তি করে তৈরি সেগুলি প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রমের ডিফারেনশিয়াল সমীকরণ এটি কখনও কখনও সমাধান করা কঠিন হয় তাই আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নামক আরেকটি পদ্ধতি ব্যবহার করব এবং আমরা প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা এই প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম সমীকরণ এবং সেই সার্কিটগুলি আবার সমাধান করার জন্য প্রযুক্তিটি প্রয়োগ করব